তাহলে বোঝা গেলো এবার এখান থেকে আমরা পরের প্রশ্নে যেতে পারি যে আসলে কিভাবে এই ব্যপারটা FDTD তে ব্যবহার করা যাবে ঠিক আছে এবার আমরা একটা বৈষয়িক ঘটনা নেব আবার এই হল সেই সীমানা আর একটা Yee cell দেখাব ঠিক আছে তাই এটা হল এর সঠিক সীমানা মানে এই সীমানার বাইরে আর কিছুই নেই এবং আমি একটা খুব সহজ 2D TM সমবর্তন এর ঘটনা এখানে নিচ্ছি আর আমি এবার কি করব না আমি এবার তড়িৎ ক্ষেত্রের এমন কিছু অভেদের যেমন Ey এর ওপর এটা ব্যবহার করে দেখবো ঠিক Ey হল সীমানার ওপর থাকা একটা চলরাশি তাই আমায় Ey এর ওপর সীমানা শর্ত গুলো ব্যবহার করবো তাই এবার আমরা এটা FDTD তে প্রয়োগ করবো দেখা যাক এই চ্যালেঞ্জ টা ছাত্রঃ Ey হল সীমানার স্পর্শক Ey হল সীমানার স্পর্শক কিন্তু একটা তল কল্পনা করা যাক যেখানে এটা ডানদিকের সীমানার দিকে যাচ্ছে তাই k ভেক্টর গুলি এই দেওয়ালের ওপর লম্ব কিন্তু তড়িৎ ক্ষেত্র কোথায় তড়িৎ ক্ষেত্র ডানদিকে তির্যক ভাবে গতিশীল একেবারে ডানদিকেই আমরা কিভাবে করবো এটা তবে দেখুন আপনারা কি করতে চলেছেন আপনারা এর ওপরের বিন্দুতে এটা ব্যবহার অরতে চলেছেন • ∂∂x 1c ∂∂t Ey 0 তাই এখানে একটা স্পেস অবকলন আছে আর ওখানে একটা সময় অবকলন আছে এদের মধ্যে সসীম পার্থক্য আছে আমি কি করতে পারি এখানে একটা ব্যপার হতে পারে যে একটা centre difference নেওয়ার বদলে একটা backward difference নিতে পারি centre difference নির্ভর করবে কিছু বাঁদিক ও কিছু ডানদিকের মাণের বিয়োগফলের ওপর এখানে আমি এটা করতে পারবো না কারণ এটা হল সীমানার শেষ আর এর ডানদিকে আমার আর কিছু করার নেই তাই আমি আর কেন্দ্রীয় দূরত্ব পাবো না তাই একটা সম্ভাবনা আছে যে আমি যদি স্পেসে একটা বিপরীতগ্রসর পার্থক্য বের করি তবে আমি সময় সাপেক্ষে কেন্দ্র দূরত্ব বের করছি তাই না কিন্তু বিপরীতগ্রসর পার্থক্য এর ত্রুটি বাড়বে একইরকম ভাবে এটা হল সেই সীমা শর্ত যা এই ত্রুটি তে ব্যবহার হবে আর তাই আমার এই বেঠিক উপায় যেখানে সসীম পার্থক্য নির্ণয় করে আবার ত্রুটি তৈরি করবে আমি এই বিপরীতগ্রসর পার্থক্য পদ্ধতি ব্যবহার করছি কিন্তু ত্রুটি বাড়বে তাই আমরা কেন্দ্র দূরত্ব ব্যবহারের সাথে আপোষ করছি তাই ব্যবহার করবো কিন্তু কেন্দ্র দূরত্ব বের করবো না কেননা সীমানার ডানদিকে কিছুই নেই মানে কোন প্রাচল নেই তাই আমি কেন্দ্র দূরত্ব ব্যবহার করছি কিন্তু এই সীমানার মধ্যে অর্ধেক অংশে যদি আমি এটা ব্যবহার করি উদাহরণ হিসেবে বলতে পারি যেমন এই x ও z এর অবস্থানে তাই সীমানায় এই সীমা শর্ত প্রযুক্তিগত ভাবে ব্যবহার করছি কিন্তু এটা করলেই বিপরীতগ্রসর পার্থক্য নির্ণয়ে সমস্যা তৈরি হবে তাই আমি বলতে চাইছি যে আমি একটা সীমানা শর্ত ব্যবহার করছি এই অংশের শেষের বদলে এই অংশের মাঝে তাই বাঁদিকে ও ডানদিকে মান পাবো আর একটা কেন্দ্র দূরত্ব পাওয়া যাবে তাই এটা একটা আপস করা সমাধান এটা কোন চিরন্তন নিয়ম নয় যে আপনি করতে চাইলেই এটাই করতে হবে অথবা বিপরীতগ্রসর পার্থক্য বের করলেও সেই একই ত্রুটি হবে Ey এর মানের পরিবর্তন করতে হবে তাই FDTD তে পুরোটা ব্যবহার করে দেখতে হবে সীমানায় কিভাবে পরিবর্তন করা যায় তাই আমরা সেখানে যাবো যেখানে আমাদের পৌছতে হবে ছাত্র ছাত্রী ঃ বিপরীতগ্রসর আমি এটাই বলতে চাইছিলাম তাই dEy dx হল প্রথম পদ যা প্রয়োগ করবো এখানে কিভাবে করবো তা দেখা যাক আমি বলতে চাইছি বিপরীতগ্রসর পার্থক্য এর বদলে আমি কেন্দ্র দূরত্ব আমি এদের মাঝের মান নিলাম যা আমার কাছে আছে তাই Ey এর বাঁদিকে আর Ey এর ডানদিকে এবং এদের বিয়োগফল কিন্তু আমি dEy dx নির্ণয় করবো আমি দুরকম সময়ে এদের গড় নির্ণয় করবো তাই আমি নির্ণয় করতে চলেছি সসীম অন্তর কিন্তু n সময় পার্থক্যে আবার n 1 সময় পার্থক্যে আর এদের গড় মান বের করবো ত্রুটি কমানর জন্য কারণ আমি এই অংশের মধ্যিখানে এটা প্রয়োগ করবো কিন্তু সীমানাতে নয় তাই আমায় ত্রুটি কমাতে হবে তাই গড় বের করবো তাই এখানেও গড় বের করবো

তাই এটা হল সেটা যা আমরা Ey এর জায়গায় বসাব এই সীমা শর্তে আর যেকোনো ভাবে একে ব্যবহার করবো একটা সমীকরণ পরিবর্তনে তাই আমরা কি করবো ছাত্র ছাত্রী ঃ এটা একটা কেন্দ্র অন্তর এটা একটা কেন্দ্র অন্তর কেন্দ্র অন্তর সত্যই দ্বিতীয় ঘাতের বিন্দুর জন্য সঠিক আর সম্মুখ অগ্রসর অথবা বিপরীত অগ্রসরের অন্তর হল প্রথম ঘাতের জন্য সঠিক এটা হল ত্রুটির ঘাত যেটা আমরা সবের শুরুতে সসীম অন্তরে করেছি এবার আমরা প্রত্যেক রাশিমালার জন্য এটা দেখবো তাই এই একটা নিয়ে প্রতিস্থাপন করে দেখবো যে কি হয় এটা আবার আমায় কিছু পরিবর্তিত সমীকরণ দেবে তাই না What is the term that I need to update from these various terms which is the term that I really need to update which I do not know I mean everything else I know for every Ey inside the domain I have my usual FDTD update equation for what term I do I do not have an update equation so far The Ey on the boundary right so that is Ey n1i j 12 ok কোন পদ টা আমায় পরিবর্তন করতে হবে এগুলোর মধ্যে যেটা সত্যই আমার পরিবর্তন করতে হবে আমি তা জানি না মানে আমি বলতে চাইছি যে প্রত্যেক Ey এর বিম্ব ক্ষেত্রে আমার প্রথাগত FDTD এর পরিবর্তিত সমীকরণের প্রয়োজন এখনও অবধি কোন পদের জন্য আমি পরিবর্তিত সমীকরণ পাই নি Ey এর সীমানাতে তাই তো এটা হল Ey n1i j 12 তাই এটাকে প্রতিস্থাপন করে পাই আমি এতাকে খুব সহজকরে লিখব এখানে কটা ৪ পদ বিশিষ্ট ও কটা ৮ পদ বিশিষ্ট আছে তাই কোনটা হবে চাবিকাঠি যে পদ্গুলি বাঁদিকে রাখতে চাই সেগুলো সব বাঁদিকে সরিয়ে নিতে হবে তাই আমি অন্তিম সমীকরণ টা লিখব এখানে একটা পদ আসবে যেখানে থাকবে গামা যেটা প্রচুর ধ্রুবক মানের ধারক হবে আমি তাই শেষ রাশিমালা লিখবো

ছাত্র ছাত্রী ঃ আমরা মনে করে নেব আমি Ey n1i j 12 টা খুজছি যেটা আমার চাই কারণ এটা সীমানায় অবস্থিত γ 1 − α1 α হল α প্রথাগত প্রাচল • y n1i j 12 γEy ni j 12 − γEy n1i − 1 j 12 Ey ni − 1 j 12 তাই এটা হল একটা পরিবর্তিত সমীকরণ যা স্পেসের ও সময়ের বিভিন্ন স্থানে সমন্বিত পদবিশিষ্ট তাই এটা পাওয়ার জন্য একই বিন্দুতে এখানে দরকার এটা কিন্তু আবার স্পেসেও একই বিন্দুতে আমার প্রয়োজন সীমানায় আগের সময় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র থেকে পরের পরিবর্তিত বর্তমান বিন্দুতে আর একমাত্র অন্তর হল n ও n1 এর দুই বিন্দুতে বাকি বিন্দুগুলকে পরিবর্তন করবো কিভাবে এগুলো আভ্যন্তরীণ মানে i 1 এটা সাধারণ পরিবর্তিত সমীকরণ তাই আমরা কিভাবে পরিবর্তন করবো এর জন্য একটা ছোট বুদ্ধি খাটাতে হবে তাতে খানিকটা অবাব পাওয়া যাবে আগের সময়ের থেকে আমায় জানতে হবে যে কিভাবে পরের ক্ষেত্রে সমীকরণগুলো পরিবর্তন করবো শুরু থেকে আমি ঠিক কিভাবে এগোবো সমস্যা নিয়ে

না সমস্যা হল সীমানায় কিছু ক্ষেত্র পেতে হবে একই সময়ে আগের সময়ে আমায় জানতে হবে সীমানায় ক্ষেত্রের বিষয়েও সিমুলেসানের শুরুর আগে প্রথম অংশে কি ছিল টা জানবো কিভাবে ছাত্র ছাত্রীঃ ০ ক্ষেত্রের প্রাথমিক শর্ত আমি ০ তে রাখছি মানে এটা একটা রূপক প্রকার যেভাবে এগোতে হবে যদি কোন বিশেষ কারণ থাকে অন্যকিছুও ধরা যেতে পারে কিন্তু আমি যদি শর্ত সময় t0 রাখি তবে ক্ষেত্র আর কথাও যেতে পারবে না আর আমায় সব কিছু শূন্য রাখতে হবে তাই সত্যি বলতে কি এই গণনা করার সময় প্রত্যেক সময়ের ব্যপারে ক্ষেত্রের মান জেনে রাখতে হবে আর এতেই বোঝা যাবে কত সুন্দর ভাবে এই ক্ষেত্রটা যেকোনো দিকে যাবে এরপর অনেক গুল বিভিন্ন রকমের বিচ্ছুরণ দেখা যাবে আর শেষে একটা স্থিরাবস্থায় চলে আসবে আর সমাকল সমীকরণের সৌন্দর্য না দেখা গেলেও অন্তিম স্থির সমাধান পাওয়া যাবে যেটা বেশির ভাগ ক্ষেত্রেই গ্রহণযোগ্য তাই আমরা দেখলাম কিভাবে এই absorbing boundary condition পাওয়া গেল আর FDTD তে কিভাবে এর ব্যবহার করা হল তবে এর জন্য কেবল প্রাথমিক শর্ত বাছাই টা বেশ গুরুত্বপূর্ণ

তাই এটা পরিস্কার যে আমাদের এই মডিউল আমাদের শেষ করতে হবে একটা খুব সাধারন ভাবে একটা সঠিক সীমা শর্ত তৈরি করে প্রথম সীমা শর্ত আমরা যেটা ব্যবহার করব তা হল ∂∂x 1c ∂∂t Ey 0 যেটা কিনা একঘাত বিশিষ্ট ABC আর এবার আমায় এর প্রতিফলন পেতে হবে 0 কোণে কিন্তু একটা নয় দুটো কোণের জন্যে তাই এই রাশিমালার প্রধান চাবিকাঠি হল এটা ব্যবহার করা তাই এই দুটোকে সাধারনভাবে নিয়ে আমায় একটা সাধারন রাশিমালা লিখতে হবে আর এরপর এটা নিয়েই কাজ করতে হবে কেননা এতাই সঠিক একটা রাশিমালা আর আরেকটা হবে এর দ্বিঘাত জার পদ গুলি এরকম দেখতে হবে ∂ cos θ1 ∂ ∂ cos θ2 ∂ Ey 0 c ∂t ∂x c ∂t ∂x তাই আমরা সত্যিকারে এটা ব্যাবহার করব না এখানে কিন্তু একটা বড় পরিকল্পনা এখানে ব্যক্ত হল তাই যদি একইভাবে বিশ্লেষণ করা যায় মানে বলতে চাইছি যে কিছু অস্বাভাবিক দিকে তরঙ্গ গতিশীল হলে আর যদি প্রতিফলন গুনাঙ্ক নির্ণয় করা যায় মানে যদি এখানে θ1 ও θ2 সাপেক্ষে প্রতিফলন গুণাঙ্ক লেখচিত্রে আঁকার চেষ্টা করি এখানে কিছুই পাওয়া যাবে না তাই এগুলোকে বলে Higdon boundary condition বিজ্ঞানীর নাম অনুসারে তাই আমরা এখানে অধিক ঘাত সম্পর্কীয় আমাদের আলোচনা শেষ করছি মানে বলতে চাইলাম যে কিভাবে অধিক ঘাতের ক্ষেত্রে একঘাতের ABC ব্যবহার করা যায় আর এর থেকে কি পাই